রসায়ন বিষয়ে বক্তৃতায় স্বাগতম এই মডিউলে আমরা আণবিক স্পেকট্রস্কপি দেখব এখন খুব দ্রুত শেষ অংশে আসা যাক যথা গুণগত ইলেকট্রনিক্স বর্ণালী ইলেকট্রনিক্স বর্ণালীর নানা দিক দেখা যাক আমি চাই তোমরা ইলেকট্রনিক বর্ণালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটির সাথে পরিচিত হও পর্দায় তা দেওয়া আছে এটি ফ্রাঙ্ক কন্ডন নীতি নামে পরিচিত মনে রাখবে যে ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য প্রচুর শক্তি প্রয়োজন যা আমাদের uv আলো থেকে দৃশ্যমান আলো পর্যন্ত দরকার অণুর স্পন্দনশীল গতি যদি তোমাদের মনে থাকে ইনফ্রারেড রেঞ্জে থাকে অণুগুলি ঘুরতে থাকে অণুর জ্যামিতিক ঘূর্ণন এমনকি অনেক কম শক্তিতেও হয় ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হল যখন একটি অণু ইলেকট্রনিকভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থাতে উত্তেজিত হয় এই অবস্থা পরিবর্তনের সময়ে আণবিক জ্যামিতির পরিবর্তনের জন্য সময় খুব কম থাকে তোমরা মনে রাখবে অণুতে জ্যামিতিক পরিবর্তনের জন্য একে অপরের সাপেক্ষে আণবিক স্থানচ্যুতি বা একে অপরের সাথে সম্পর্কিত অভিযোজন প্রয়োজন এই সমস্ত কিছুর জন্য অনেক কম শক্তির প্রয়োজন হয় কিন্তু অনেক বেশি সময় লাগে প্রকৃতপক্ষে যদি বল ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রক্রিয়াগুলি যে হারে হয় তার একটি পরিমাপ সুতরাং আণবিক বন্ধন মানে যা বলতে চাইছি ইনফ্রারেড অঞ্চলে কম্পন ঘটলে ইনফ্রারেড আলোর ফ্রিকোয়েন্সি তোমাকে সময়ের স্কেল দেয় আসলে ফ্রিকোয়েন্সির বিপরীত যদি তোমাদের মনে থাকে একটি সময় ইউনিট ফ্রিকোয়েন্সি নিজেই একটি সময় বিপরীত ইউনিট 1frequemcy একটি সময় স্কেল বলে যার মধ্যে পরিবর্তন হয় অতএব যদি ফ্রিকোয়েন্সি খুব বেশি হয় তবে সময় স্কেল যেখানে জিনিসগুলি ঘটে তা খুব খুব কম খুব সঙ্কীর্ণ হয় অণুর কম্পন এবং ঘূর্ণনের গতির তুলনায় ইলেকট্রনিক স্থানান্তর খুব উচ্চ ফ্রিকোয়েন্সিতে সংঘটিত হয় সুতরাং যে সময় স্কেলে ইলেকট্রনিক স্থানান্তর ঘটে তা আণবিক গতির সময় স্কেলের তুলনায় অনেক কম তোমরা এখানে যা দেখছ তা হল একটি সাধারণ ডায়াটমিক পোটেনশিয়াল এনার্জি কার্ভ এখানে যা আমি প্লট করেছি তা হল গ্রাউন্ড অবস্থার একটি ডায়াটমিক অণুর বন্ড দৈর্ঘ্যের ফাংশন হিসাবে আণবিক পোটেনশিয়াল এনার্জি এবং এটা হল প্রথম উত্তেজিত অবস্থার জন্য যা এখানে দেখছ এখানে অণুর গ্রাউন্ড অবস্থা থেকে উত্তেজিত অবস্থার বৈদ্যুতিক স্থানান্তর উল্লম্বভাবে ঘটে আর এই পরিবর্তনের সময় অণুর বন্ধনের দৈর্ঘ্য পরিবর্তন হয় না যদি তোমরা এখানে সংশ্লিষ্ট গ্রাফটি দেখ এই দুটি লাইন দেখতে পাবে যা উল্লম্ব নয় এমন স্থানান্তরের সাথে মিলে যায় যদি এটি দেখ এটি আণবিক বন্ধন এখানে বন্ধন দৈর্ঘ্য এবং এখানে কিছুটা ভিন্ন বন্ধন দৈর্ঘ্য এই অবস্থায় স্থানন্তর অনুমোদিত নয় সুত্রটি ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপির অন্যতম ভিত্তি হিসাবে পরিচিত এই সুত্রটি জেমস ফ্রাঙ্ক এবং ই ইউ কন্ডন আবিষ্কার করেছিলেন তাই এটি ফ্রাঙ্ক কন্ডন সূত্র হিসাবে পরিচিত যা বলে ইলেকট্রনিক ট্রানজিশন বা স্থানান্তর এত অল্প সময়ের স্কেলে ঘটে যে আমাদের যা আছে তা কেবল ইলেকট্রনিক ট্রানজিশন যা উল্লম্ব আমরা এর আরও কিছু পরে দেখব কিন্তু এর ফলস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ যে আণবিক ইলেকট্রনিক উত্তেজনার বিভিন্ন সম্ভাবনা রয়েছে যা আমি এক্ষুনি সংক্ষেপে বলব যদি অণুর গ্রাউন্ড অবস্থার পোটেনশিয়াল এনার্জি এবং অণুর উত্তেজিত অবস্থার পোটেনশিয়াল এনার্জি উভয়ই বাউন্ড অবস্থাকে সমর্থন করে তাহলে দেখতে পাবে যে অণু উচ্চতর শক্তির অবস্থায় উত্তেজিত হয় এটি এখানে স্থিতিশীল অণু বাউন্ড অবস্থায় আটকে আছে সুতরাং এটি আলো নির্গত করতে পারে এবং গ্রাউন্ড অবস্থায় পৌঁছতে পারে এই প্রক্রিয়াকে বলা হয় ফ্লোরসেন্স এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে একটু সময় লাগে এবং তারপর আলো নির্গত হয় ডিফারেন্সিয়াল ফ্রিকোয়েন্সির কারণে এই আলো নির্গত হয় এই আলোকে ফসফোরেসেন্স বলা হয় এখানে বিভিন্ন সম্ভাবনা বিদ্যমান উদাহরণস্বরূপ যদি তোমার আণবিক ইলেকট্রনিক অবস্থার স্থিতি শক্তি নিম্নলিখিত উপায়ে থাকে যেমন গ্রাউন্ড অবস্থার স্থিতি শক্তি বন্ড দৈর্ঘ্য উত্তেজিত অবস্থার বন্ড দৈর্ঘ্য কিছুটা ভিন্ন উত্তেজিত অবস্থায় ভারসাম্য বন্ড দৈর্ঘ্য এখানে গ্রাউন্ড অবস্থার ভারসাম্য বন্ড দৈর্ঘ্য এখানে অর্থাৎ এই দুটি ভিন্ন অবস্থার আণবিক জ্যামিতিগুলি ভিন্ন সে কারণে একটি স্থানান্তর বিচ্ছিন্নতার দিকে নিয়ে যেতে পারে উদাহরণস্বরূপ পরের গ্রাফে দেখছ যদি একটি অণু এইরকম উচ্চতর শক্তি স্তরে উত্তেজিত হয় এটি একটি কম্পনের গতিতে ভাঙ্গনের দিকে স্থানান্তরিত হতে পারে এছাড়াও আণবিক স্থানান্তর রয়েছে যেমন অণুর জন্য উত্তেজিত অবস্থায় কোন বাউন্ড অবস্থা নেই কোন কম্পনরত বাউন্ড অবস্থা নেই এই ধরনের উত্তেজনা ইলেক্ট্রনিকভাবে অণুকে বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে সুতরাং ইলেক্ট্রনিক বর্ণালীতে বিভিন্ন সম্ভাবনা রয়েছে মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড স্পেকট্রস্কপি পড়ার পরে আমরা এটি আরও দেখব কারণ ইলেকট্রনিক বর্ণালী অন্যগুলির তুলনায় অনেক সমৃদ্ধ এবং এছাড়াও এটি বোঝা অনেক কঠিন আমরা তিনটি জিনিসের দিকে তাকালাম তিনটি প্রক্রিয়া যা অণুতে হয় নির্গমন স্বতঃস্ফূর্ত নির্গমন বিকিরণের উপস্থিতিতে শোষণ এবং উদ্দীপিত নির্গমন আমরা আলবার্ট আইনস্টাইনের মডেল অনুসরণ করে এই তিনটি প্রক্রিয়ার মধ্যে একটি সম্পর্ক পরিমাপ করেছি বিকিরণ প্রক্রিয়ার জন্য সেমি ক্লাসিকাল মডেল এবং বিকিরণ প্রক্রিয়া ও অণুর বৈশিষ্ট্য যেমন ডাইপোল মোমেন্ট এর মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়েছে দ্বিতীয়টি ছিল আণবিক প্রজাতির ঘনত্ব সম্পর্কিত একটি পরিমাণগত ঘটনা হিসাবে শোষণকে দেখা বিয়ার ল্যাম্বার্টস সূত্র কম ঘনত্বের জন্য বৈধ একটি খুব কাজের পরিমাণগত সূত্র আর পাওয়া যায় কোয়েফিসিয়েন্ট যা পদার্থের বৈশিষ্ট্য এবং সেই সাথে আলো যা পদার্থ শোষণ করে সুতরাং একটি বৈশিষ্ট্য যা আরও অধ্যয়নের জন্য দরকারী হতে পারে তা হচ্ছে বিয়ার ল্যাম্বার্ট সুত্র এবং তৃতীয়ত আমরা ইলেকট্রনিক স্পেকট্রস্কপির খুব প্রাথমিক গুণগত দিকটি দেখেছি